হ্যালো আমি আইআইটি কানপুরের জয়ন্ত চ্যাটার্জী এবং গত আটসপ্তাহ ধরে আমরা আলাপ করছি আজকের বিশ্বে পরিষেবা পরিচালনা এবং পরিষেবা ব্যবসা এবং অন্যান্য ব্যবসারসমসাময়িক বিষয়গুলো নিয়ে সেবা দর্শন মনোভাব নিয়ে গত সেশনে আমরা বৃহত্তর পরিষেবা তৈরির বিষয়ে ভারত থেকে একটি দুর্দান্ত উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম আমরা অরবিন্দ আই কেয়ার ফাউন্ডেশনের সেই লাইভ কেস স্টাডি গ্রহণ করব এবং নির্দিষ্ট দিকগুলির উপর বিশেষ জোর দিয়ে বিশদভাবে এটি অনুসন্ধান করব যা আপনাকে সাহায্য করবে যে কোনো পরিষেবা পরিচালনায় প্রক্রিয়াগুলিরমধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে আমি গত সেশনে আপনাদের অরবিন্দ চক্ষু সেবা কেন্দ্র ফাউন্ডেশন আরাবিন্দ চক্ষু হাসপাতালের ওয়েবসাইটে যেতে অনুরোধ করেছি প্রকৃতপক্ষে গুগল অনুসন্ধানের মাধ্যমে বা ইউ টিউবে আপনি অরবিন্দরউপর বিখ্যাত গবেষক শিক্ষাবিদ অনুশীলনকারী সাংবাদিকদের কাছ থেকে অনেকগুলি ভাল কেস স্টাডি এবং উপস্থাপনা পাবেন এটি পরিষেবার শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত মডেল আসুন আমরা কয়েকটি লক্ষনীয় সত্যের দিকে নজর রাখি ডঃ জি ভেঙ্কটস্বামী যিনি ডঃ ভি হিসাবে জনপ্রিয় এটি তাঁরইদৃষ্টিভঙ্গি যা এই দুর্দান্ত পরিষেবা সংস্থা তৈরি করেছিল তিনি কয়েকজন বিশ্বস্ত সহযোগী এবং পরিবারের সদস্যদের সাথে শুরু করেছিলেন এবং সূচনা খুব সহজ ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব কম ক্ষেত্রেই আপনি সবাইকে খুশি করতে গিয়ে শ্রেষ্ঠ পরিষেবা মডেল বানাতে গিয়ে প্রথমেই বিশাল ভাবে কিছু শুরু করবেন বেশিরভাগ সময় সাফল্যের উদাহরণগুলি এই ধরণের ফোকাস থেকে আসে যেটা ছিল গ্লোবাল পরিপ্রেক্ষিতে ছানি চিকিত্সা বিশ্বমানের চোখের যত্ন রিজেনেবল খরচার মধ্যে এখন চোখের যত্ন বলতে তারমধ্যে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন অপারেশন সার্জারি নানা ধরনের পরীক্ষা হতে পারে তবে ডাঃ ভি ছানি অস্ত্রোপচার দিয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম পদক্ষেপ খুব মজবুত খুব সংক্ষিপ্ত এবং আকাঙ্ক্ষাটি খুব স্পষ্ট ছিল যুক্তিসঙ্গত খরচে বিশ্বমানের চোখের যত্ন এবং ধনী ও দরিদ্রদের জন্য একইভাবে পরিষেবা সরবরাহ করা ডাঃ ভি মূল্যায়ন করেছিলেন এবং তিনি এ সম্পর্কে কথা বলেছেন ইউ টিউবে তাঁর অনেক বক্তব্য পাওয়া যায় যে অযথা অন্ধত্ব নির্মূল করা অযথা কারণ তিনি পরীক্ষা করে বুঝতে পেরেছিলেন যে অনেক লোক অসহায় বা যারা অসহায় ছিলেন সেই সময় তাদের অন্ধত্ব থেকে বাঁচানো যেত উপযুক্ত সময়ে চোখের উপযুক্ত যত্নের সাহায্যে স্বাভাবিক জীবন দেওয়া যেতে পারতো এগুলি কিছু চমকপ্রদ ডেটা এগুলি এই জাতীয় ধরণের এটি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন অরবিন্দ আই কেয়ারের লোকেরা কথা বলে যখন তারা তাদের মূল্য প্রস্তাব উপস্থাপন করে তখন তারা হাওয়াতে কথা বলে না তারা vision র কথা বলে তারা দর্শনের বিষয়ে কথা বলে তারা তাদের লক্ষ্য সম্পর্কে কথা বলেন তবে লক্ষণীয় বিষয়টি হল তাদের বক্তব্য সর্বদা ভাল তথ্য এবং সত্যের ভিত্তিতে তৈরি হয় এবং আমি আজ আপনাদের সাথে আলোচনা করব যে পরিষেবা উৎকর্ষতা তৈরীর ব্যাপারে সেই ডাটার ব্যবহার কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে সুতরাং তারা দেখেছে যে অন্ধত্বের এই সমস্যাটি একটি বিশ্বব্যাপী সমস্যা তবে এটি উন্নয়নশীল বিশ্বের জন্য একটি তীব্র সমস্যা বিশেষত ভারত এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং অন্যান দেশগুলির ক্ষেত্রে তিনি এটিও উপলব্ধি করলেন যে ছানি যেটারব্যাপ্তি খুবই ব্যাপক সেটা ছাড়াও উন্নয়নশীল দেশগুলিতে ম্যাকুলার অবক্ষয়ের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যা ডায়াবেটিক রেটিনোপ্যাথির সাথে যথেষ্ট সংযোগযুক্ত এবং ক্রমবর্ধমান দুর্ভাগ্যক্রমে আজ ভারতের মতো দেশে বয়সের সাথে সম্পর্কিত এবং তাছাড়াও প্রায়শই গ্লুকোমা জাতীয় সমস্যা দেখা দেয় তবে আমি যেমন উল্লেখ করেছি ডঃ ভি এবং অরবিন্দের দল সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ছানি চিকিৎসার দিকে মনোনিবেশ করবে তারা কম দামে উচ্চমানের পরিষেবা দেবে এবং যে কারণে তারা ছানি নির্বাচন করেছে তারা বিশ্লেষণকরে দেখেছে যে এটি এমন একটি রোগ যার চিকিত্সা করা যেতে পারে যেটার পরিচর্যা করতে অনুকৃতি যোগ্য পরীক্ষিত স্ট্যান্ডার্ড প্রক্রিয়া সম্ভব সুতরাং গত কয়েক সেশনে আমরা পরিষেবা blue print প্রক্রিয়া মানচিত্র তৈরি প্রবাহ চিত্রটি তৈরি করার বিষয়ে কথা বলছিলাম স্পষ্টতই কোনও প্রক্রিয়া মানচিত্র বা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে আপনার আলাদাভাবে চিহ্নিত করা প্রক্রিয়া পদক্ষেপ থাকতে হবে এই স্বাস্থ্যসেবা পরিষেবার উদাহরণে এমন প্রক্রিয়া পদক্ষেপ রয়েছে যাগুলি প্রতিলিপি করা যেতে পারে এবং যা পরিষ্কারভাবে সনাক্তযোগ্য অতএব আপনি এটি করতে পারেন যা আমরা আগের সেশনটিতে আলোচনা করেছি সেটা হচ্ছে মূল্য সংযোজন করছে না সেরকম পদক্ষেপগুলি সরিয়ে নেওয়া সুতরাং কোন pillar to post ব্যাপার হবে না প্রক্রিয়া প্রবাহের মাধ্যমে অপ্রয়োজনীয় এমন কোনও গতিবিধি থাকবে না অপেক্ষা করে সময় একদমই নষ্ট করা যাবে না বা যতটা সম্ভব কম সময় নষ্ট হবে অবশ্যই অন্য দুর্দান্ত জিনিস এটি পরিষেবা ব্যবসায়ের মডেলের ক্ষেত্রে আসছে ডাঃ ভি দেখতে পেয়েছিলেন যে অরবিন্দ যদি উচ্চমানের বিশ্বমানের চক্ষু যত্ন প্রদান করতে পারে এমন অনেক লোক ছিল যারা যুক্তিসঙ্গত স্তরে অর্থ প্রদান করতে ইচ্ছুক ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একটি বিশ্বমানের সুবিধা তৈরি করতে পারবেন তারপরে লোকেরাআসবে পয়সা দিতে সক্ষম সেরকম পেশেন্টরা অন্য কোন বিকল্পের কথা না ভেবেনিজের পছন্দে এখানে আসবে কারণ তারা এখানে বৃহত্তর পরিষেবাপাবে এবং তিনি একটি ব্যবসায়িক মডেল তৈরি করেছিলেন যেখানে অর্থ প্রদানকারীকয়েকজন রোগী অনেক রোগীর যত্নের জন্য ভর্তুকি দিতে পারেন যারা অর্থ প্রদান করতে অক্ষম ছিলেন যারা অর্থনীতি পিরামিডের নীচে ছিলেন তাদের যথাযথ চিকিত্সা পাওয়ার সংস্থান ছিল না সুতরাং জো টিড জন বেসেন্ট কিথ প্যাভিটের মতো অনেক গবেষক তারা সবাই নতুনত্বের ক্ষেত্র উদ্যোক্তা ক্ষেত্রে নতুন ব্যবসায়িক সৃষ্টির ক্ষেত্রে বিশ্বখ্যাত গবেষক তারা সকলেই অরবিন্দ নিয়ে অধ্যয়ন করেছে এবং তারা সকলেই উচ্চমানের দর্শনের উদ্ভাবনী বিজনেস মডেলের সাথে বিচক্ষণ এবং বৈজ্ঞানিক তথ্য ভিত্তিক প্রসেস মানেজমেন্টের কম্বিনেশন কে প্রশংসা করেছেন সুতরাং আপনি এখানে এই স্লাইডে আরও একটি উদাহরণ দেখতে পাচ্ছেন একটি ভাল পরিষেবা ব্যবসা কিভাবে বড় পদক্ষেপ নেওয়ার আগে ছোট ছোট সুরক্ষিত স্টেপ নেয় সুতরাং 1976 মাদুরাইয়ে অরবিন্দ চক্ষু হাসপাতাল 20 বিছানা হিসাবে শুরু হয়েছিল পরের বছর এটি 30 বেডে গিয়েছিল তাদের লক্ষ্য প্রাথমিকভাবে যুক্তিসঙ্গত ব্যয়ে উচ্চমানের চোখের যত্ন প্রদান করা ছিল আসলে সেই দিনগুলিতে তাদের সঠিক পোস্ট অপারেটিভ কেয়ার সুবিধা ছিল না পরের বছর তারা এটি যোগ করেছিল যেখানে রোগীরা শল্যচিকিৎসার পরে একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারেযতক্ষণ না তাদের বাড়ীতে যাওয়ার জন্য সক্ষমতা আসে 1978 সালে 30 ছিল সুতরাং প্রথম পদক্ষেপটি দেখুন একটি ছোট পদক্ষেপ ছিল সুরক্ষিত অগ্রগতি ছিল 2 বছর পরে 30 থেকে তারা 70 এ চলে গেছে 3 বছর পরে 78 থেকে 81 70 থেকে তারা চলে গেল 250 কারণ তারা ইতিমধ্যে আয়ত্ত করেছে প্রক্রিয়া তারা ইতিমধ্যে গোলমেলে পয়েন্টগুলি নিয়ে কাজ করেছে যা ইতিমধ্যে প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট করা পয়েন্টগুলিআয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছে এবং তাই তারা এখন 4 অপারেশন থিয়েটারগুলির সাথে একটি 250 বিছানা 80000 বর্গফুট সুবিধা তৈরি করেছে সুতরাং 76 থেকে 81 পাঁচ বছরের মধ্যে20 থেকে 250 পর্যন্ত অগ্রগতি হয়েছে তবে ধীরে ধীরে এক ধাপে না প্রতিটি স্তরে কাজ করে প্রতিটি বর্ধমান পদক্ষেপে প্রক্রিয়াটির স্পর্শের পয়েন্টগুলিকে অনুকূল করে bottle neck পয়েন্টগুলির সমাধান করে সুতরাং আমরা আগের কয়েকটি অধিবেশনগুলিতে যে সমস্ত ভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি আপনি এখানে অরবিন্দে তাদের একটি প্রদর্শনী দেখবেন তাই বলা হয় আমরা আগের সেশনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিতারমধ্যে অনেকগুলি বিষয় কে সম্পূর্ণরূপে বোঝার জন্য এটি খুব ভাল কেস স্টাডি সুতরাং 1981 সালের মধ্যে তারানানান বিভিন্ন সুবিধা তৈরি করেছিলশুধুমাত্র ছানি নয় ততক্ষণে তারা ডায়াবেটিস রেটিনোপ্যাথি শুরু করে দিয়েছে তারা কর্নিয়া গ্লুকোমা চিকিত্সা ও শুরু করেছে সুতরাং তারপরে যা ঘটেছিল তা ছিল পরবর্তী বড় পদক্ষেপ যারা এদের কথা কেস স্টাডিতে পড়েছে তারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কাঠামোর মধ্যে এগুলোকে একটা বড় পদক্ষেপ হিসেবে দেখেছে বিকাশের জন্য নেওয়া উদ্যোগকে ছোট পদক্ষেপ হিসাবে দেখেছে ইত্যাদি সুতরাং আপনি এই সময়ের মধ্যেই দেখেছেন বিশ্বজুড়ে লোকেরা কীভাবে আরভাইন্ড আই কেয়ার জটিল স্বাস্থ্যসেবা প্রক্রিয়ার মধ্যে assembly লাইন প্রবর্তন করেছিল সে সম্পর্কে কথা বলতে শুরু করেছে সুতরাং পূর্বে স্বাস্থ্যসেবা বা ছানির অপারেশনটি একটি নৈপুণ্যের মতো ছিল ডক্টর পুরো প্রক্রিয়া প্রবাহে সর্বাধিক উচ্চমানের ব্যক্তি বহু পদক্ষেপনিজেই করতোএবং প্রতিটি রোগীর পিছনে ডক্টরের অনেকটা সময় ব্যয়হত সুতরাং চিকিত্সক এক দিনে বড়জোর 10 15 বা 20 টি অপারেশন করতেপারতেন অরবিন্দ হাসপাতাল শিল্প প্রকৌশল উত্পাদন বিজ্ঞান সম্পর্কে ভালো জ্ঞান এবং চোখের যত্নে সেই জ্ঞানের প্রয়োগ করেছিল সুতরাং ওয়াল স্ট্রিট জার্নাল একটি বিখ্যাত নিবন্ধ লিখেছিল যা হল ম্যাকডোনাল্ডস থেকে ম্যাক সার্জারি পর্যন্ত তারা কেন তা বলেছিল কারণ খ্যাতির দাবিতে ম্যাকডোনাল্ড সেই সময় ছিল শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড পরিষেবা উৎকর্ষতার প্রতিশব্দ কারণ তারা একটি পদ্ধতিগত কাজের প্রবাহ তৈরি করেছেন উচ্চ পরিমাণে উত্পাদন যথেষ্ট যুক্তিসংগত খরচের মধ্যে পুনরুৎপাদন এর ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং পদক্ষেপের পরে পদক্ষেপ এবংতার পরের পদক্ষেপগুলি সহজেই কানসাস ইউএসএ থেকে কলকাতা ভারতে পুনরুত্পাদন করা যায় সমস্ত ম্যাকডোনাল্ডস আউটলেটগুলি একই প্রক্রিয়া মডেলটিতে কাজ করে এবং কর্মীরা তাই দক্ষতার একটি মূল সেটে বিশ্বজুড়ে খুব নির্ভুলভাবে প্রশিক্ষিত হয় যা পুনরায় তৈরি করা যেতে পারে যা এক প্রান্ত থেকে অপর প্রান্তেনিশ্চিন্তভাবে নিয়ে যাওয়া যায় সময় এবং গতির ভাল পরিমাপ সহ যাতে তারা অপটিমাইজ থাকে আমরা পরবর্তী অধিবেশনে দেখব যে কীভাবে Aravind চক্ষু হাসপাতাল ম্যাকডোনাল্ডসের কাছ থেকে শিখতে পারাসেই নীতিগুলি ব্যবহার করেছিল ডঃ ভি কম দামে যুক্তিসঙ্গত খরচে ম্যাকডোনাল্ডস স্তরের ভাল পরিষেবা সম্পর্কে কথা বলতে খুব পছন্দ করতেন এবং "ম্যাকডোনাল্ডস থেকে ম্যাক সার্জারি পর্যন্ত" ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে তারা কীভাবে এই নীতিগুলি গ্রহণ করেছিল এবং দক্ষিণ ভারতে এই বিশ্বমানের ঘটনাটি তৈরি করেছেযা এখন বিশ্বের বিভিন্নদেশে অনুকরণ করাহচ্ছে আমরা পরবর্তী অধিবেশনে আরও গভীরতার সাথে অধ্যয়ন করব